ফার্স্ট অর্ডার সার্কিটস কোন্তিনুএড তো অন্য সমস্যায় ফিরে আসুন তারপরে আমরা দেখব আপনি এই মুহূর্তে R L সার্কিট এবং এটিকে কী বলেন সুতরাং এই চিত্রে এটিতে আসুন চিত্র 51 এ সুইচটি দীর্ঘ টাইম ধরে বন্ধ রয়েছে এবং এটি t 0 এ ওপেন হয় আপনাকে সর্বকালের জন্য i এবং v নির্ধারণ করতে হবে তো এটা দেওয়া আছে যে সুইচটি দীর্ঘ টাইম ধরে বন্ধ ছিল এবং তার মানে এই সুইচটি দীর্ঘ টাইম ধরে বন্ধ এবং t 0 এ এই সুইচটি ওপেন হয় এখন প্রশ্ন হচ্ছে এই একটি 100 ভোল্ট সোর্স সেখানে আছে কিন্তু একটি ধাপ ইনপুট এখানে আছে যেটা 15 u ভোল্ট সুতরাং সাধারণভাবে আপনি লিখবেন 15 এর u যে এই একটি 0 যখন t 0 চেয়ে এর কম এবং 15 যখন t 0 এর চেয়ে বেশি সুতরাং সেই ক্ষেত্রে তার মানে সাধারণভাবে u আসলে 0 যখন t 0 এর কম এবং এটি 1 যখন t 0 এর চেয়ে বেশি সুতরাং এই কারণেই এই 15 u t এর জন্য 0 যখন t 0 এর চেয়ে কম যাকে আপনি অতীত ইতিহাস বলেন তার মানে আমাকে এটা পরিষ্কার করতে দিন তো তার মানে এই সুইচটি দীর্ঘ টাইম ধরে বন্ধ ছিল সুতরাং এই ক্ষেত্রে যা ঘটবে তা হল t 0 এর চেয়ে কম সুতরাং সেই ক্ষেত্রে কি হবে যে 15 u সুতরাং আমি আপনাকে বলেছিলাম এটি 0 যখন t 0 এর চেয়ে কম এবং এটি 15 যখন t 0 এর চেয়ে বেশি তার মানে সেই ক্ষেত্রে কী হবে এটি দীর্ঘ টাইম ধরে বন্ধ ছিল এবং তার মানে এটা হল 15 u ভোল্টেজ সোর্স আসলে এটি 0 হয়ে যাচ্ছে তার মানে এটি এই মত হবে সুতরাং শুধু এটি সংযুক্ত করুন কারণ এই জিনিসটি আসলে 0 কারণ সুইচটি দীর্ঘ টাইম ধরে বন্ধ ছিল সুতরাং যেহেতু সুইচটি দীর্ঘ টাইম ধরে বন্ধ ছিল তার মানে এটি এবং এই 100 ভোল্টের DC সোর্সটি রয়েছে এটি কাছাকাছি তার মানে এই ক্যাপাসিটারটি একটি ওপেন সার্কিট হিসাবে কাজ করবে তো আমি বলতে চাইছি যদি এটি একটি ওপেন সার্কিট হিসাবে কাজ করে তার মানে সুইচটি দীর্ঘ টাইম ধরে বন্ধ ছিল তার মানে vc যেটা v vc ধরুন v 0 এই 100 ভোল্ট সুতরাং আপনি যাকে বলেন এটি vc 0 এবং একই টাইমে এই 10 Ω এবং 20 Ω প্যারালাল রয়েছে কারণ এই ভোল্টেজ হল 0 সুতরাং এটি ছোট আমি কেবল ব্যাখ্যার উদ্দেশ্যে বোঝাতে চাইছি সুতরাং আপনি সহজেই গণনা করতে পারেন কারণ এটি একটি ওপেন সার্কিট হিসাবে কাজ করবে তো একটি সমতুল্য সার্কিট দেখানো হয়েছে আমি এখানে এটা এঁকেছি সুতরাং এই ক্ষেত্রে সবকিছু সেখানে লেখা আছে আমি যা বলেছি তা এখানে ব্যাখ্যা করা হয়েছে এটা 15 তাই এই ক্ষেত্রে কি ঘটবে সেটা হল সার্কিটি এই রকম হবে সুতরাং এই ক্যাপাসিটার সেখানে ছিল এটি একটি ওপেন সার্কিট হিসাবে কাজ করবে আর এটি i এবং এই 10 Ω আর 20 প্যারালাল আর এটি 100 ভোল্ট সুতরাং v0 v 100 ভোল্ট এবং v v10 অর্থাৎ 10 অ্যাম্পিয়ার আপনি যদি এটি খুঁজে বের করার চেষ্টা করেন ডিরেক্শনটি এইভাবে নেওয়া হয় সুতরাং যদি আমি বলি যে আমি কেবল এই জিনিসের জন্য জানি এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ মানে এটি ভোল্টেজ v সুতরাং এটি এটি সুতরাং এটি মূলত কি ঘটবে 10 i যদি এইভাবে সরানো হয় 10 i v 0 সুতরাং i v10 যেটা 10010 যেটা 10 অ্যাম্পিয়ার সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এই ক্ষেত্রে এই কারণেই এটি i v10 দেওয়া হয় এটি 10 অ্যাম্পিয়ার এবং ক্যাপাসিটারটি ক্যাপাসিটার ভোল্টেজে আছে আমি বলতে চাইছি যদি আপনি সার্কিটের দিকে দেখেন যখন সুইচটি t 0 এ ওপেন থাকে মানে যাকে আমরা ক্যাপাসিটার ভোল্ট বলি তখন এটি ওপেন হোয়ার সাথে সাথে এই ভোল্টেজ সোর্সটির সেখানে থাকা উচিত নয় কারণ এটি ডিসকনেক্টেড এবং এটি t 0 এ ওপেন থাকে সুতরাং যখন t 0 এর চেয়ে বেশি হয় এই 15 ভোল্ট স্টেপ ইনপুটি এখানে হবে এবং শেষে ক্যাপাসিটার ভোল্টেজ তাৎক্ষণিকভাবে পরিবর্তন হতে পারে না সুতরাং সেই ক্ষেত্রে কি হবে v0 v0 যেটা 100 ভোল্ট হবে সুতরাং এখন এই ক্ষেত্রে 15 ভোল্ট সোর্স রয়েছে এবং এটি 10 i এবং এটি v 1 14 ফ্যারাড এখন দীর্ঘ সময়ের পরে যদি আপনি সেটা দেখেন যে যেহেতু ক্যাপাসিটার ভোল্টেজ তাৎক্ষণিকভাবে পরিবর্তন হতে পারে না তাই v0 v0 যেটা হল 100 ভোল্ট যখন t 0 এর চেয়ে বেশি হবে সুইচটি ওপেন এবং 10 ভোল্টের সোর্স সার্কিট থেকে ডিসকানেক্টেড আমি আপনাকে বলেছিলাম তাহলে এই 15 u ভোল্টের সোর্সটি এখন সার্কিটে কার্যকর এটি এইরকম এখন স্টেডি স্টেটে যদি আপনি স্টেডি স্টেট টির দিকে তাকান v ইনফিনিটি কী হবে ধরুন স্টেডি স্টেট এই ক্যাপাসিটারটি একটি ওপেন সার্কিট হিসাবে কাজ করবে তার মানে সার্কিট এমন কিছু হবে এটি 15 ভোল্ট এটি 10 Ω এটি 20 Ω এবং এই ক্যাপাসিটারটি DC এর সাথে স্টেডি স্টেট একটি ওপেন সার্কিট হিসাবে কাজ করছে সুতরাং সেই ক্ষেত্রে কি ঘটবে এই Vs Vss আসলে v infinity হল v এটি স্টেডি স্টেট v এখন আপনি সহজেই দেখতে পাচ্ছেন এটি একটি ওপেন সার্কিট সুতরাং এটি 10 Ω এবং এটি 20 Ω তো আপনি সহজেই খুঁজে বের করতে পারেন কারেন্ট i কি তো এই i একটি ওপেন সার্কিট হিসাবে দেওয়া হয় সুতরাং i আসলে 15 বিভক্ত হবে 20 10 দিয়ে যেটা হল 30 সুতরাং i হল হাফ অ্যাম্পিয়ার তারপরে v infinity কি হবে তো v infinity একটি স্টেডি স্টেট স্টেট মান হবে এটি একটি ওপেন সার্কিট যেটা তে i প্রবাহিত হচ্ছে i হল হাফ আর এটি 20 সুতরাং এটা 10 ভোল্ট তো v infinity হল 10 ভোল্ট সুতরাং এই সার্কিটটি আপনার জন্য আঁকা হয়েছে তো এই ক্ষেত্রে এই v infinity 10 ভোল্ট এখন আমরা RThevenin খুঁজে বের করবে সুতরাং RThevenin বেবহার করবো Thevenin পাওয়ার জন্য আমি আপনাকে সার্কিটি দেখিয়েছি আপনাকে এই পয়েন্ট দেখে খুঁজে বের করতে হবে সেই টাইম আপনাকে এটি ছোট করতে হবে সুতরাং 10 Ω এবং 20 Ω প্যারালাল কারণ এটি ছোট করতে হবে সুতরাং এই ক্ষেত্রে RThevenin হবে 10 2010 20 সুতরাং এটি 200 বিভক্ত 30 203 Ω হবে এটি RThevenin অতএব টাইম কনস্ট্যান্ট τ হবে c R Thevenin সুতরাং c দেওয়া আছে 14 ফ্যারাড সুতরাং এটি 14 203 সুতরাং এটা 53 সেকেন্ড এটি τ সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন এই সমস্ত গণনা এইখানে রয়েছে তবে আমি এটিকে এমন করে তুলছি তো এই ক্ষেত্রে এটি τ এটি হল গিয়ে 53 সেকেন্ড এবং RThevenin আপনি 203 পাবেন এখন এই ফর্মুলাটি জানুন vt v infinity v0 v infinity e t tτ সুতরাং v infinity হল 10 v0 100 আর v infinity 10 তো 100 10 53 সুতরাং এটি e t 3 t5 হবে তো vt হবে 10 10 e t এর পাওয়ার 3 t5 ভোল্ট এখন চিত্র 53 থেকে i একটি জিনিস আছে যেটা এই ভোল্টেজ এই ভোল্টেজ v মানে অন্য কোনও এলিমেন্ট নেই সুতরাং একই ভোল্টেজ 20 Ω রেসিস্টেন্স জুড়ে প্রভাবিত করবে তো এই কারেন্ট ধরুন এটি i 1 এবং এই ক্যাপাসিটারের মাধ্যমে ধরুন এটি i i c তারপর i 1 হবে v20 এই i 1 এবং i c হবে গিয়ে c এটি c ক্যাপাসিটার c d vd t তার মানে i v20 c d vd t সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন তো আপনি যদি এটি থেকে কেবল এই ইকুয়েসান টি লিখছেন যে i v20 c d vd t সুতরাং এর অর্থ আপনি v এর এক্সপ্রেশন টি দিয়েছেন সুতরাং প্রতিবার আমি সেই vt এবং vt লিখছি না আপনি যদি চান আপনি এটি রাখতে পারেন এটি vt তবে এটি বোধগম্য সুতরাং vt এর এক্সপ্রেশন এখানে রাখুন এই এক্সপ্রেশন আপনি এখানে রেখেছেন এবং এটির ডেরিভেটিভ নিন সুতরাং এটি দ্বিতীয় টার্ম যে c 14 ফ্যারাড d vd t সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এই ক্ষেত্রে i সিমপ্লিফিকেশন হাফ করার পরে 92 e t 3 t5 272 e t 3 t5 তার মানে i হাফ 9 e t 3 t5 অ্যাম্পিয়ার মনে রাখবেন যে এই v 10 i 15 সন্তুষ্ট হয়েছে আপনি যদি এই সার্কিটে যান আমি বলতে চাইছি যদি আমি KVL প্রয়োগ করতে চাই তো এই ভোল্টেজ v মানে ধরুন যদি আমি এটি এভাবে তৈরি করি এই ভোল্টেজ v মানে এটি 10 i v 15 0 অর্থাৎ10 i v 15 আপনি এটি পরীক্ষা করুন এটি সন্তুষ্ট হবে তো আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এই কারণেই এটি লেখা হয়েছে যে এটি আসলে সন্তুষ্ট অতএব সব t v 100 ভোল্ট যে v0 100 ভোল্ট t যখন 0 চেয়ে ছোট হবে এবং 10 90 e t 3 t5 ভোল্ট t যখন 0 চেয়ে বড় হবে এবং একইভাবে i এর জন্য t যখন 0 চেয়ে ছোট হবে এটি 10 অ্যাম্পিয়ার হবে আপনি গণনা করেছেন এবং t যখন 0 চেয়ে বড় হবে এটি হাফ 9 e t 3 t5 অ্যাম্পিয়ার মানে t যখন 0 চেয়ে বড় এখন আমি আশা করি আপনি এটি বুঝতে পেরেছেন বিষয়গুলো মোটেও কঠিন নয় সুতরাং সম্পূর্ণ রেসপন্স দেখার আরেকটি উপায় হল এটি দুটি উপাদানে ভেঙে দেওয়া একটি হল ন্যাচারাল রেসপন্স এবং অন্যটি ফোর্সড রেসপন্স আমি বলতে চাইছি রেস্পন্সের দুটি জিনিস রয়েছে তুমি এটা ভাঙতে পারো একটি হল ন্যাচারাল রেসপন্স এবং অন্যটি ফোর্সড রেসপন্স সুতরাং আমি সম্পূর্ণ রেসপন্স ও লিখতে পারি সুতরাং সম্পূর্ণ রেসপন্স ন্যাচারাল রেসপন্স যেটা হল স্টোর্ড এনার্জি সার্কিট সোর্সটি ন্যাচারাল রেসপন্স আর ফোর্সড রেস্পন্সের যোগ হবে একটি ইন্ডিপেন্ডেন্ট সোর্স ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স হতে পারে সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন তার মানে v ন্যাচারাল রেসপন্স vn ফোর্সড রেসপন্স vf এই হল ইকুয়েশন 59 অতএব ইকুয়েশন 48 থেকে এটা পুনরায় লেখা যেতে পারে যেমন আমি এখানে লিখছি ইকুয়েশন 48 ইকুয়েশন 48 থেকে আমি লিখছি এখানে vt vt এই ইকুয়েশন ছিল 40 Vs Vs তারপর v0 আপনি v0 কে কমন নিন তারপর 1 e t tτ আমি বলতে চাইছি শুধু এই ইকুয়েসানটি আপনি লিখতে পারেন যে v0 হল 1 যাকে আপনি v0 বলেন তারপর e গুণ v0 e t tτ তারপর Vs তারপর v0 আমাকে এখানে এটি তৈরি করতে দিন এটি v0 e t tτ Vs Vs e t tτ সুতরাং এটি আসলে Vs v0 Vs e t tτ সুতরাং এটি v0 আমাকে এটি পরিষ্কার করতে দিন Vs সুতরাং এটি আসলে Vs v0 Vs e t tτ এটি ইকুয়েশন 48 সুতরাং এটি আসলে v infinity v0 v infinity e t tτ সুতরাং আপনি v0 e t tτ এটি এখানে লেখেন এবং সেগুলি হল Vs Vs e t tτ আপনি Vs কমন নিন সুতরাং এটি হবে 1 e এর পাওয়ার e t tτ সুতরাং তার মানে vn যেটা প্রথম টার্ম যদি v0 e t tτ সোর্স সার্কিটের ন্যাচারাল রেসপন্স যেটা দেখেছি সোর্স সার্কিটের জন্য এটি দেখেছেন এবং এটিকে আসলে ফোর্সড রেসপন্স বলা হয় সেই এক্সটার্নাল ফোর্সের কারণে এটি ভোল্টেজ সোর্স ছাড়া আর কিছুই নয় সুতরাং এটি আসলে vn এবং এটি Vs তো vn v0 e t tτ এটা ন্যাচারাল রেসপন্স এবং Vs Vs 1 e t tτ এটা ফোর্সড রেসপন্স সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এই ইকুয়েশন 48 এইভাবে লেখা যেতে পারে তো এটি ইকুয়েশন 59 60 61 এবং 62 অতএব ন্যাচারাল রেসপন্স vn ইতিমধ্যে সেকশন 62 এ এক্সপ্রেসেড করা হয়েছে সুতরাং vf ফোর্সড রেসপন্স হিসাবে পরিচিত কারণ এটি সার্কিট দিয়ে উত্পাদিত হয় যখন একটি এক্সটার্নাল ফোর্স এখানে প্রয়োগ করা হয় এইক্ষেত্রে এখন এটি একটি ভোল্টেজ সোর্স আর এটা প্যারালাল RC সার্কিটের কারেন্ট রেসপন্স সুতরাং এখন সার্কিটি প্যারালাল RC সার্কিট হিসেবে বিবেচনা করুন কিন্তু একটি কারেন্ট সোর্স সেখানে আছে সুতরাং এই ক্ষেত্রেও iut দেওয়া হয় এবং আপনি জানেন যে u 0 t যখন 0 এর চেয়ে কম হয় এটি 1 যখন t 1 এর চেয়ে বড় হয় অতএব আমার iut 0 t যখন 0 এর চেয়ে কম এবং এটি i যখন t 1 এর চেয়ে বড় সুতরাং স্টেপ ইনপুট এবং এটি একটি প্যারালাল RC সার্কিট সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং যদি মনে করা হয় t 0 এর বেশি তাই iu t I কারণ u 1 সুতরাং এই ক্ষেত্রে যদি u সেখানে নেই t যখন 0 এর বেশি তাহলে এটি রিপ্রেসেন্ট করে বোঝার জন্য এটি I ধরা হয় আর যদি সার্কিট স্টেডি স্টেটে থাকে তাহলে এটি একটি ওপেন সার্কিট হিসাবে কাজ করবে তার মানে এই ক্যাপাসিটার vc জুড়ে ভোল্টেজ হল স্টেডি স্টেটের রেসপন্স বা এটি vc infinity বলা হয় সুতরাং সেই ক্ষেত্রে vc হবে V স্টেডি স্টেট স্টেট একই জিনিস vc infinity আর এই I কারেন্ট এইভাবে প্রবাহিত হবে তাই এটি হবে I R আমি আশা করি এটি আপনার কাছে বোধগম্য সুতরাং এর উপর ভিত্তি করে এবং τ টাইম কনস্ট্যান্ট অর্থাৎ C R সুতরাং এই ন্যাচারাল রেসপন্স এবং ফোর্সড রেসপন্স ব্যবহার করে আপনি যা চান ভোল্টেজ এর এক্সপ্রেশন বা কারেন্ট পাওয়ার চেষ্টা করবেন তো আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এই ক্ষেত্রে প্রাথমিকভাবে আমি আপনাকে vc নিতে বলেছিলাম এবং প্রাথমিকভাবে ধরে নেব যে ক্যাপাসিটারের ইনিশিয়াল ভোল্টেজটি ছিল vc 0 v0 যেটা আমরা এটি ধরে নিচ্ছে এটি 0 ও হতে পারে কিন্তু আমরা ধরে নিচ্ছি যে vc 0 v0 এবং স্টাডি স্টেটে আমি আপনাকে বলেছি vc infinity I R হবে সুতরাং ইকুয়েসান 648 থেকে এটি জানুন যে vc t vc infinity vc 0 vc infinity e t tτ অতএব vc t I R vc infinity পেয়েছে I R v0 কারণ ক্যাপাসিটারের প্রাথমিক মান অনুমান করে যে এটি v0 এ চার্জ করা রয়েছে সুতরাং v0 vc infinity I R তো v0 I R e t tτ বা v0 e t tτ আমি বলতে চাইছি এই v0 গুণিত হবে e t tτ দিয়ে তারপর I R I R e t tτ সুতরাং I R কমন নিন 1 e t tτ এটা ইকুয়েসান 63 সুতরাং vn হল ন্যাচারাল রেসপন্স যা v0 e t tτ সোর্স ফ্রি সার্কিট এবং vf ফোর্সড রেসপন্স যা I R 1 e t tτ সুতরাং এর পরে এই সহজ প্যারালাল R C সার্কিট কারেন্ট সোর্স নেয় সুতরাং I হল স্টেপ ইনপুট তো এখন পরবর্তী হবে একটি R L সার্কিটের স্টেপ রেসপন্স সুতরাং এটি সার্কিট এটি পরবর্তী একটি R L সার্কিটের স্টেপ রেসপন্সর জন্য যাব সুতরাং এই ক্ষেত্রে চিত্র 55 R L সার্কিট দেখায় এবং বদলে দেয়া যেতে পারে চিত্র 56 এ প্রদর্শিত সার্কিট দিয়ে সুতরাং এটি R L সার্কিট ধরুন যে t 0 সুইচটি বন্ধ আছে তাই সহজভাবে R L সার্কি টি বিবেচনা করুন এখানে এটি একটি সাধারণ R L সার্কিট এটি হল L এবং L জুড়ে ভোল্টেজ এটাই ইনডাক্টর vt এবং পোলারিটি L মার্কড করা হয় I এবং এই কারেন্ট i প্রবাহিত হচ্ছে এখন সাধারণভাবে সুইচটি আরও এগিয়ে যাওয়ার আগে যখন সুইচটি বন্ধ হবে তখন এটি এই রকম হবে এবং স্টেডি স্টেট স্টেট এ এই ইনডাক্টরটি শর্ট সার্কিট হিসাবে কাজ করে একটি স্টেডি স্টেট ইনডাক্টর একটি শর্ট সার্কিট হিসাবে কাজ করে এবং এটি যদি কারেন্ট i ম হয় আমাদের স্টেডি স্টেট infinity VsR হবে এই অবশ্যই যখন t বড় হবে 0 এর থেকে সুইচটি বন্ধ হয়েযাবে ইনডাক্টরটি শর্ট সার্কিট হিসাবে কাজ করবে ক্যাপাসিটার DC র স্টেডি স্টেটে ওপেন সার্কিট হিসাবে কাজ করে সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এই সার্কিটটি এইভাবে পুনরায় আঁকা যেতে পারে যে এটি V স্টেপ ইনপুট V u এবং r হবে এবং এটি L একই জিনিসে vt আগে যেমন Vs u 0 এর সমান যখন t ছোট হবে 0 এর থেকে এবং এটি Vs যখন t বড় হবে 0 এর থেকে সুতরাং এই কারণেই এটি Vs u হিসাবে লেখা হয়েছে সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং আমাদের উদ্দেশ্য হল ইনডাক্টর কারেন্ট i খুঁজে বের করা এটি ইনডাক্টর কারেন্ট i সার্কিট রেসপন্স সেই টেকনিক ব্যবহার করবে যা হল ইকুয়েসান 59 থেকে 62 তার মানে এই ইকুয়েসান টি 59 60 61 62 থেকে আপনি এই v vn vf ব্যবহার করেন একইভাবে i in i f একই ধারণার জন্য প্রযোজ্য করুন সুতরাং এই ক্ষেত্রে i in i f in হল কার্রেন্টের ন্যাচারাল রেসপন্স এবং i f কার্রেন্টের ফোর্সড রেসপন্স সুতরাং ন্যাচারাল রেসপন্স সর্বদা একটি ডেকেয়িং এক্সপোনেনশিয়াল হয় সুতরাং এটি লেখা হয়েছে in ধরুন a e t tτ এবং এটি L R কেবল L R R L সার্কিট সুতরাং τ LR টাইম কনস্ট্যান্ট ধরুন এটি ইকুয়েসান 67 এবং a একটি কনস্ট্যান্ট যা আপনাকে নির্ধারণ করতে হবে যে ন্যাচারাল রেসপন্স সর্বদা একটি ডিক্যায়িং এক্সপোনেনশিয়াল হয় সুতরাং সরাসরি আমি লেখি in a e t tτ সুতরাং A পরে নির্ধারণ করা যেতে পারে আমি এটি দেখব এখন সুইচ ফিগার বন্ধ হওয়ার অনেক সময় পরে ফোর্সড রেসপন্সটি হল কার্রেন্টের মূল্য সুতরাং সর্বদা জানুন যে 5 টাইম কন্সট্যান্টের পরে যা 5 τ ন্যাচারাল রেসপন্স মূলত ভাবে শেষ হয়ে যায় সুতরাং সেই টাইমে t 5 τ এর সমান বা বড় তাই ইনডাক্টর একটি শর্ট সার্কিট হয়ে যায় এবং এটি জুড়ে ভোল্টেজ হয় 0 সুতরাং এর অর্থ আমি আপনাকে প্রাথমিকভাবে এই সার্কিটের জন্য বলেছিলাম যখন সুইচটি বন্ধ থাকে এবং দীর্ঘ টাইমের জন্য স্থাপন করা হয় তাই ইনডাক্টরটি শর্ট সার্কিট হিসাবে কাজ করে সুতরাং স্বাভাবিকভাবেই আপনি যাকে বলতে পারেন যে iinfinity VsR সুতরাং এটি হল i f যেটা ফোর্সড রেসপন্স এটি iinfinity VsR ছাড়া আর কিছুই নয় সুতরাং তাহলে ইকুয়েসান 67 এবং 68 যেমন i এটি ন্যাচারাল রেসপন্স a যেটা সমান a e to the tτ এবং এটি ফোর্সড রেসপন্স VsR যেটা স্টেডি স্টেট এটি i f iinfinity ছাড়া আর কিছুই নয় সুতরাং i f ফোর্সড রেসপন্স ছাড়া কিছুই নয় কিন্তু I স্টেডি স্টেট iinfinity যেটা VsR তাই ধরে নিন i0 ইন্ডাক্টরের ইনিশিয়াল কারেন্ট হতে হবে আমরা ধরে নেব যে এটি Vs ছাড়া অন্য কোনও সোর্স থেকে আসতে পারে সুতরাং জেনে রাখুন যে ইনডাক্টরের মাধ্যমে কারেন্ট তাৎক্ষণিকভাবে পরিবর্তন হতে পারে না তার মানে সুইচের টাইম সেই টাইম সুইচটি বন্ধ থাকে i0 i0 i0 কারণ ইনডাক্টরের মাধ্যমে কারেন্ট তাৎক্ষণিকভাবে পরিবর্তন হতে পারে না অতএব t 0 i i0 সুতরাং ইকুয়েসান 69 হয়ে যায় আপনি যাকে বলেন t 0 আপনি লিখুন i ক্যাপিটাল I সাফিক্স 0 সুতরাং আপনি যদি তা করেন যে i0 তাহলে ক্যাপিটাল i0 পাবেন একটি a Vsr পাবেন যা থেকে আপনি a i0 VsR পাবেন এই A এর মান ইকুয়েসান 69 মধ্যে আছে তারপর আপনি পাবেন i t i0 VsR e t t up tτ VsR এই ইকুয়েসান 72 অতএব এটি এই টার্ম প্রথম লেখি VsR i0 VsR e t tτ সুতরাং এই সমীকরণটি কিছুই নয় কিন্তু দেখুন যে এটি iinfinity VsR এই iinfinity এখানে আছে এবং এই i0 প্রাথমিক মান যেটা i0 আবার এটি i0 iinfinity e t tτ আগের মতো একই i0 ক্যাপিটাল I সাফিক্স 0 এবং আমি আপনাকে বলেছিলাম iinfinity VsR সুতরাং মনে রাখবেন যে যদি সুইচিং t t 0 টাইমে ঘটে তাহলে এটি i t 0 হবে কারণ t t 0 এ আপনাকে প্রাথমিক মান পেতে হবে যা t 0 এ আছে তা হল 0 সুতরাং iinfinity সেখানে রয়েছে এবং এখানে e এর পাওয়ার tτ পরিবর্তে এটি e t t t 0τ হবে সুতরাং যদি সেই কারেন্ট i0 0 হয় তবে ইনিশিয়াল কারেন্ট 0 হবে তাহলে t 0 লিখতে পারেন t যখন 0 এর চেয়ে কম হবে এবং i t i0 i0 0 তারপর এটি VsR 1 e t tτ যদি t 0 এর চেয়ে বড় এবং যদি ইনিশিয়াল কারেন্ট i0 0 ধরে নেওয়া হয় এটি ইকুয়েসান 76 সুতরাং কেবল এই জিনিসটি লিখতে পারেন কারণ এটি t 0 এর কম t যখন 0 এর চেয়ে বেশি হয় আপনি এটিকে এইভাবে তৈরি করতে পারেন i t VsR 1 e t tτ u সুতরাং u হল 0 যখন t 0 এর কম সুতরাং এটি 0 হয়ে যাবে যখন t 0 এর বেশি হবে u হবে 1 সুতরাং এই 2টি যাকে আপনি কারেন্ট বলেন তা কম্বাইন করে একটি টার্ম হিসেবে লিখতে পারেন যেটি হল VsR 1 e t tτ u এটা ইকুয়েশন 77 সুতরাং ইকুয়েশন 77 আসলে i0 0 দিয়ে R L সার্কিটের স্টেপ রেসপন্স দেয় ভোল্টেজ যেটা ইনডাক্টর জুড়ে চলে সেটা ইকুয়েশন 6 77 থেকে পাওয়া যেতে পারে সুতরাং এটি vt l d i td id t সুতরাং আপনি এটির ডেরিভেটিভ নিন আপনি এই d i d t এর ডেরিভেটিভ নিন আপনি যদি তা করেন তবে আপনি VsR Lτ e t tτ পাবেন কিন্তু LR হল τ সুতরাং τ ক্যানসেল করা হবে সুতরাং এটি vt Vs e t tτ হবে তবে এখানে u সংযুক্ত রয়েছে তার মানেt যখন 0 এর কম u হবে 0 সুতরাং এটি 0 হবে এবং t যখন 0 এর বেশি হয় u হবে 1 এটি vt Vs e t tτ হবে সুতরাং এর মানে যদি আপনি দেখেন এটি i t এর স্টেপ রেসপন্স হবে সুতরাং যখন সুইচটি R L সার্কিটের জন্য দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে সুতরাং কারেন্ট হল iinfinity হল VsR সুতরাং কারেন্ট স্টেডি স্টেট স্টেট মূল্য VsR এ যাচ্ছে সাধারণত টাইম কনস্ট্যান্ট 5 τ τ এটি VsR অর্জন করবে এবং t এর জন্য যখন t 5 τ এর বড় বা সমান হয় তখন Vs এক্সপোনেনশিয়াললি ডিক্যায়িং হয় সুতরাং এটি vt ডিক্যায়িং হবে তাই এটি ধীরে ধীরে 0 তে যাচ্ছে তো 5 τ সমান অথবা বড় হয় t থেকে এটি প্রায় 0 হয়ে যাবে সুতরাং এটি কারেন্ট প্লট এবং এটি ভোল্টেজ প্লট যাকে R L সার্কিট বলেন তা হল স্টেপ ইনপুট সুতরাং এটি স্টেপ রেসপন্স R L সার্কিটের সঙ্গে i0 0 কোনো ইনিশিয়াল ইন্ডাক্টর কারেন্ট নেই একটি কারেন্ট রেসপন্স এবং দ্বিতীয়টি ভোল্টেজ রেসপন্স